হ্যালো এবং নিরাপদ সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিও লেকচারে স্বাগতম এই ভিডিও লেকচারে আমরা একটি সাম্প্রতিক হার্ডওয়্যার আক্রমণ দেখব যা একটি রোহ্যামার নামে পরিচিত তাই এই আক্রমণটি আপনাকে DRAM এ সঞ্চিত বিটগুলিকে আসলে অ্যাক্সেস না করেই ফ্লিপ করতে দেবে এটি একটি সাম্প্রতিক আক্রমণ যা 2014 সালে আবিষ্কৃত হয়েছিল এবং যেহেতু তারপরে বিভিন্ন শোষণ করা হয়েছে যা অ্যাপ্লিকেশন এবং সিস্টেমে বিভিন্ন ধরণের আক্রমণ মাউন্ট করতে এই কৌশলটি ব্যবহার করেছে এছাড়াও এই আক্রমণ প্রতিরোধ করার জন্য সাম্প্রতিক অতীতে অনেক পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে এই স্লাইডগুলির অনেকগুলি আসলে 2017 সালে অধ্যাপক ওনুর মুটলুর বক্তৃতা থেকে ধার করা হয়েছে সুতরাং আমরা রোহ্যামার বলতে যা বোঝায় তা নিয়ে যাওয়ার আগে আমরা DRAM সম্পর্কে একটি ছোট ব্যাকগ্রাউন্ড চাই আপনি জানেন DRAM হল একটি সাধারণ কাঠামো যা সিস্টেমে রেন্ডম অ্যাক্সেস মেমরির জন্য ব্যবহৃত হয় তাই একটি সাধারণ DRAM দেখতে এইরকম কিছু দেখাবে এই DRAMগুলি ক্যাপাসিটিভ মেমরি এবং সেগুলিকে এই ম্যাট্রিক্সে সারি এবং কলামের মতো প্রতিটি নোডে ক্যাপাসিটর সহ সাজানো হয় একটি বিশেষ DRAM সেল দেখতে এইরকম হবে একটি ট্রানজিস্টর এবং একটি যুক্ত ক্যাপাসিটর রয়েছে তাই যখন এই ক্যাপাসিটরে একটি 1 সংরক্ষণ করার প্রয়োজন হয় তখন ক্যাপাসিটরটি চার্জ করা হয় এবং ক্যাপাসিট্যান্স পড়ার জন্য এই ট্রানজিস্টরটি চালু করা হয় এবং ক্যাপাসিটরটি চার্জ করা বা ডিসচার্জ করা হয় কিনা তা 1 বা 0 আসলে এই নির্দিষ্ট বিট লাইনের মাধ্যমে পড়া হয় তাই মূলত ক্যাপাসিটরের চার্জ নির্ধারণ করে যে এই মেমরি সেলটি 1 বা 0 সংরক্ষণ করছে এবং ক্যাপাসিটর অবশ্যই যথেষ্ট বড় হতে হবে ক্যাপাসিটরগুলিতে যে সমস্যাটি ঘটতে পারে তা হল যে ক্যাপাসিটরের চার্জটি ধীরে ধীরে সময়ের মধ্যে ফুটো হতে পারে এইভাবে একটি DRAM সেল তার চার্জ ধরে রাখার জন্য DRAM কোষগুলিকে পর্যায়ক্রমে রিচার্জ করা প্রয়োজন সুতরাং এটি অর্জন করার জন্য যা ঘটবে তা হল একটি বিশেষ বাহ্যিক সার্কিটরি থাকবে যা পর্যায়ক্রমে DRAM এর প্রতিটি কোষকে নেতৃত্ব দেয় এবং এটি পুনরায় লিখতে পারে তাই ক্যাপাসিটরের চার্জ পুনরুদ্ধার করে সুতরাং এই রিফ্রেশিং ফেজটি নিশ্চিত করে যে ক্যাপাসিট্যান্সের চার্জ পুনরুদ্ধার করা হয়েছে এবং দীর্ঘ সময়ের জন্য বজায় রাখা হয়েছে সুতরাং এখানে এই নির্দিষ্ট চিত্রটি দেখায় যে কীভাবে রিফ্রেশিং ঘটে তাই রিফ্রেশিং সাধারণত একটি DRAM কাঠামোতে পর্যায়ক্রমে ঘটে থাকে তাই এই বিশেষ অঞ্চলগুলি যেখানে ক্যাপাসিটারগুলি রিচার্জ করা হয় এমন রিফ্রেশিং সময়ের কারণে DRAM অ্যাক্সেসযোগ্য নয় যখন DRAM এর অ্যাক্সেসযোগ্য অঞ্চলগুলি এখানে আছে তাই DRAM তে যে কোনো লোড বা স্টোর অপারেশন এই নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে এখন যেমন আমরা উল্লেখ করেছি যে DRAM গুলি সারিগুলিতে সাজানো হয়েছে তাই যখনই আমরা একটি নির্দিষ্ট মেমরির অবস্থান পড়তে চাই তখনই পুরো সারিটি সক্রিয় হয় এবং চার্জটি বিভিন্ন ক্যাপাসিটারে সঞ্চিত থেকে সংরক্ষণ করা হয় তারপর এই সারি বাফারে অনুলিপি করা হয় সারি বাফার এটি তারপর ক্যাশে মেমরি এবং প্রসেসর সহ সিস্টেমের অন্যান্য উপাদানগুলিতে চলে যাবে এখন সময় যতই এগিয়েছে এবং স্মৃতিগুলি আরও জটিল হয়ে উঠেছে এটি আসলে স্কেল করা এবং আরও ঘন স্মৃতি থাকা দরকার ছিল ফলস্বরূপ একটি DRAM এ উপস্থিত এই জাতীয় সারির সংখ্যা আসলে সময়ের সাথে সাথে হ্রাস পেয়েছিল এখন এই স্কেলিংয়ের একটি ফলাফল ছিল যে এই সারির মধ্যে ব্যবধানও কমে গিয়েছিল এবং যেহেতু প্রতিটি সারির কোষগুলি চার্জের কারণে কাজ করেছিল এবং সারির মধ্যে স্থান কমে গিয়েছিল তাই এই বিভিন্ন সারির মধ্যে হস্তক্ষেপ হওয়ার সম্ভাবনা আরও বেশি ছিল মূলত চার্জড বডি যত কাছাকাছি বিভিন্ন সারিগুলির মধ্যে ইলেক্ট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ তত বেশি এই সত্যটি আসলে রোহ্যামারে ব্যবহার করা হয়েছিল রোহ্যামার দুর্বলতা আসলে যা দেখিয়েছিল তা হল যে যদি DRAM এর একটি নির্দিষ্ট সারি ক্রমাগত অ্যাক্সেস করা হয় তবে এই অবিচ্ছিন্ন মেমরি অ্যাক্সেসটি প্রতিবেশী সারিগুলিকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ এখানে আমাদের একটি নির্দিষ্ট সারি ছিল যা ক্রমাগত অ্যাক্সেস করা হয়েছে এবং এটি সংলগ্ন সারিতে সঞ্চিত চার্জকে প্রভাবিত করতে পারে এর কারণ হল ক্রমাগত সারি ভোল্টেজকে টগল করা সংলগ্ন সারিগুলিকে কিছুটা খোলে এইভাবে পার্শ্ববর্তী সারিগুলিকে বাধ্য করে অনেক দ্রুত ফাঁস হয়ে যায় অন্য কথায় সংলগ্ন সারিগুলি রিফ্রেশ সময়ের চেয়ে অনেক বেশি দ্রুত স্রাব করবে ফলাফল হল যে সংলগ্ন সারির নির্দিষ্ট কক্ষগুলি দূষিত হতে পারে এবং তাদের মধ্যে উপস্থিত ডেটা আসলে টগল হতে পারে এখন এটি একটি উদাহরণ যে কীভাবে একটি রোহ্যামার আক্রমণ কাজ করবে এবং এই অ্যানিমেশনটি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে এই বিশেষ ওয়েবসাইট থেকে নেওয়া গ্রহণ করা হয়েছে আক্রমণকারী যা করবে তা হল সে DRAM এ নির্দিষ্ট সারিগুলি টগল করবে এবং একটি রিফ্রেশের মধ্যে ক্রমাগত সেগুলি অ্যাক্সেস করবে সময়কাল এখন এটি প্রতিবেশী সারিগুলিকে প্রভাবিত করবে এবং প্রতিবেশী সারিগুলিতে উপস্থিত ডেটা টগল করতে বাধ্য করবে। সুতরাং এটি এখানে এই সবুজ এবং লাল ব্লক দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে সবুজ ব্লক দেখায় যে আক্রমণকারী আইনগতভাবে কী অ্যাক্সেস করছে যখন লাল ব্লক দেখায় যে DRAM এর রোহ্যামারিং এর কারণে ফলসের প্রভাব কী দেখায় তাই আমরা যা অর্জন করতে পেরেছি তা হল আমরা খুব উচ্চ হারে মেমরি অবস্থানগুলি অ্যাক্সেস করে সংলগ্ন সারিগুলিকে টগল করতে সক্ষম হয়েছি এখন কেন এটি আসলে সমালোচনামূলক যে আপনি মেমরিতে সংরক্ষিত ডেটা স্টোরেজের অখণ্ডতা পরিবর্তন করছেন উদাহরণ স্বরূপ বলা যাক যে আমাদের এই নির্দিষ্ট সারিতে অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট ডেটা রয়েছে উদাহরণস্বরূপ এটি একটি নির্দিষ্ট পৃষ্ঠা টেবিলের কথা বলা যেতে পারে এবং আরও বিশেষভাবে এটি নির্দিষ্ট করতে পারে যে একটি পৃষ্ঠা শুধুমাত্র কার্নেল দ্বারা অ্যাক্সেসযোগ্য এখন সংলগ্ন সারির রোহ্যামারিংয়ের মাধ্যমে একটি ত্রুটি প্ররোচিত করে আমরা পৃষ্ঠা টেবিলের বিষয়বস্তু পরিবর্তন করতে সক্ষম হব সুতরাং আমরা উদাহরণ স্বরূপ এমন একটি পৃষ্ঠা রূপান্তর করতে সক্ষম হব যা শুধুমাত্র কার্নেলের জন্য ব্যবহারকারীর প্রোগ্রামগুলির দ্বারা অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য একটি সাধারণ Rowhammered প্রোগ্রাম দেখতে এরকম কিছু হবে আপনি আসলে এখানে সোর্স কোডটি দেখতে পারেন যেখান থেকে এই কোডটি ধার করা হয়েছে এটি বেশ সহজ এটির একটি ছোট লুপ রয়েছে যাতে আমরা DRAM এর মধ্যে খুব নির্দিষ্ট সারিগুলিকে লক্ষ্য করি সুতরাং এই বিশেষ ক্ষেত্রে আমরা এই সারি x এবং y কে টার্গেট করছি এবং এই সারিগুলিতে মেমরি অ্যাক্সেস করতে বাধ্য করছি মনে রাখবেন যে এই নির্দিষ্ট মেমরি অবস্থানের বিষয়বস্তুগুলি এখানে দেখানো হিসাবে eax রেজিস্টার এবং ebx রেজিস্টারে লোড করা হয়েছে ক্যাশে মেমরি থেকে x এবং y এর সাথে সম্পর্কিত ডেটা ফ্লাশ করার জন্য CLFLUSH নির্দেশাবলী x86 সিস্টেম দ্বারা সমর্থিত সুতরাং এটি নিশ্চিত করবে যে এই লোড নির্দেশাবলীর সময় DRAM গুলি সর্বদা অ্যাক্সেস করা হয় এবং লোড আসলে ক্যাশে স্মৃতি থেকে ডেটা প্রাপ্ত করে না MFENCE নির্দেশনা DRAM এ স্থানান্তরগুলিকে সিরিয়ালাইজ করতে ব্যবহৃত হয় তাই নির্দেশাবলীর এই ছোট সেটটি খুব উচ্চ হারে বারবার পুনরাবৃত্তি হয় এইভাবে DRAM এর সারিগুলিতে অবিচ্ছিন্ন অ্যাক্সেস তৈরি করে এখন যেমনটি আমরা আগের অ্যানিমেশনগুলিতে দেখেছি যে DRAM এর রিফ্রেশ সময়ের চেয়ে অনেক দ্রুত গতিতে এটি করার ফলে সংলগ্ন সারিগুলি চার্জ হারাতে পারে এবং পার্শ্ববর্তী সারিতে ত্রুটি সৃষ্টি করে এবং পড়ে যায় এই দুর্বলতাটি আসলে বেশ কয়েকটি ভিন্ন আক্রমণ মাউন্ট করতে ব্যবহার করা হয়েছে এই আক্রমণগুলিকে জাভাস্ক্রিপ্টে লেখা যেতে পারে এবং ওয়েব অ্যাপ্লিকেশনগুলিকে রুট সুবিধা পেতে বাধ্য করে। অন্যান্য আক্রমণগুলি হল র্যাম্পেজ আক্রমণ এবং গ্লিচ আক্রমণগুলি আপনি আরও বিশদ বিবরণের জন্য এই আক্রমণগুলি দেখতে পারেন। রোহ্যামার আবিষ্কারের পর থেকে বেশ কয়েকটি সমাধান প্রস্তাব করা হয়েছে তাই এই সমাধানগুলি হার্ডওয়্যার স্তরে বিভিন্ন স্তরে করা হয়েছে এখন DRAM গুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোহ্যামারের প্রভাব কম হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও রিফ্রেশ রেট বাড়ানো আরও পরিশীলিত ত্রুটি সংশোধন কৌশল যোগ করার মতো জিনিসগুলি বাস্তবে এই সমাধানগুলির যত্ন নেওয়ার জন্য এটি তৈরি করতে হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে একইভাবে অপারেটিং সিস্টেমের কৌশলগুলি যেমন DRAM কে বিভাজন করা হয়েছে তা নিশ্চিত করা এবং সংবেদনশীল এবং অ সংবেদনশীল ডেটা DRAM এ একে অপরের সংলগ্ন রাখা হয় না অন্যান্য কৌশলগুলি যেমন DRAM তে ব্যবহারের ধরণগুলি সনাক্তকরণগুলি পারফরম্যান্স আধুনিক প্রসেসরগুলিতে উপস্থিত কাউন্টারগুলির মতো জিনিসগুলি ব্যবহার করে করা হয় এবং এটি তারপরে আক্রমণের মতো কোনও রোহ্যামার প্রতিরোধ করতে ব্যবহৃত হয় সুতরাং আক্রমণের কোড ডাউনলোড করা যেতে পারে ধন্যবাদ